আমরা আলোচনা শুরু করবো সেলের জানালাগুলো নিয়ে এখন আমরা বলেছিলাম আমরা প্রথমে এটিকে একটি কালো বাক্স হিসেবে চিন্তা করবো সেলটিকে এবং এরপর আমরা জানালাগুলো উন্মুক্ত করবো এবং জানালাগুলোর মধ্য দিয়ে তাকাবো সেলের অভ্যন্তরে কী হচ্ছে সেটা দেখবো তাহলে সেলের জানালাগুলো হচ্ছে সেলের সেলুলার স্ট্যাটাসের থেকে

এই রূপান্তরটি ঘটে বিভিন্ন মেটাবলিক বিক্রিয়ার মাধ্যমে বা এর সাথে সেলের বিভিন্ন মেটাবলিক বিক্রিয়া জড়িত তাহলে এর একটি রিডিউসিং পাওয়ার এটি নিয়ে চিন্তা করার একটি উপায় একে প্রকাশ করা যায় এভাবে আমরা ইতিমধ্যে দেখেছি যে NADH ফ্লুরোসেন্স আরেকটি গুরুত্বপূর্ণ অণু এর অনুপাতকেও রিডক্স রেশিও হিসেবে বিবেচনা করা হয় এটি একদিক দিয়ে কিছুটা সোজাসাপ্টা আমরা জানি শক্তি কী দ্বারা তৈরি বা সেলের শক্তির মুদ্রামান ATP এডেনোসিন ট্রাইফসফেট এর মাধ্যমে তাহলে ATP এর সাথে পুল ATP প্লাস ADP কখনো কখনো AMP এখানে যোগ করা হয় কিন্তু আপাতত আমরা এই দুইটির দিকেই তাকাই - তো এদের অনুপাত অর্থাৎ ATP ভাগ ATP প্লাস ADP - এটাকেই সেলুলার এনার্জি স্ট্যাটাস নির্দেশে ব্যবহার করা হয়

তাহলে এখানে অনেকগুলো পরিমাপ করা হয় সেলের অভ্যন্তরে কী ঘটছে সে সম্পর্কিত বায়োরিয়েক্টরের ক্ষেত্রে যে সম্পর্কগুলো গুরুত্বপূর্ণ এবং অনেক কাজ করা হয় এই নির্দেশকগুলো একটি নির্দিষ্ট উপায়ে পরিবর্তন করতে বা একটি নির্দিষ্ট মানে ধ্রুবক রাখতে বায়োরিয়েক্টরে সেলের আকাংক্ষিত কর্মক্ষমতা অর্জনের জন্য তাহলে সেলুলার স্ট্যাটাসে সেলুলার লেভেলে কী কী হচ্ছে সেটা বোঝার জন্য এটা আরো একটি ধাপ কখনো কখনো ADP থেকে ATP কেই সেলুলার এনার্জি স্ট্যাটাস হিসেবে বিবেচনা করা হয় এখানে সংজ্ঞায়নের অনেকগুলো উপায় আছে আর আমি শুধু এদের দুইটি তোমাদেরকে এখানে দিয়েছি এটা বোঝাটা জরুরি যে অনেক মেটাবলিক প্রক্রিয়া এখানে সংশ্লিষ্ট তাই এটা কোনো এক এক সম্পর্ক নয় রিডক্স স্ট্যাটাসের সাথে অনেক কিছু জড়িত এনার্জি স্ট্যাটাসের সাথে অনেক কিছু জড়িত তাই এর জন্য একটা পর্যায় পর্যন্ত এগুলোর অর্থ দাঁড় করানোটা দরকার এ রকম অস্পষ্ট অবস্থা থেকেই একটা অর্থ দাঁড়া করাতে হবে এটা অনেকখানি একটি নির্দেশক তোমরা এই বৈজ্ঞানিক প্রবন্ধগুলো দেখতে পারো এগুলো তোমার নোটে দেওয়া আছে Scheper Th Gebauer A Schugerl K 1987 Monitoring NADH dependent culture fluorescence during the cultivation on Escherichia coli Chem Eng J 34 B7 - B12 এটা হলো 30 নম্বর NADH কালচার ফ্লুরোসেন্স আছে হ্যাঁ আমি সংক্ষেপে একটু বলে নিই যে এটা কীভাবে করা হয় NADH স্ট্যাটাসের সাথে এর মূলকথাটা খুব সংক্ষেপে পড়ছি NADH নির্ভর কালচার ফ্লুরোসেন্স পর্যবেক্ষণ করা হয়েছিল E coli কাল্টিভেশন ব্যবহৃত হয় এবং সেলের স্ট্যাটাসের ব্যাপারে কিছু ধারণা দেয় আমি এখানে যেটা দেখাতে চাচ্ছি সেটা হলো এই লেখচিত্রটি বায়োমাস বনাম সময় এই বিন্দুগুলো এক্সপেরিমেন্টাল বিন্দু এবং এই রেখাটি আঁকা হয়েছে কালচার ফ্লুরোসেন্সের মাধ্যমে তোমরা এখানে একটি সুন্দর সম্পর্ক দেখতে পাচ্ছো সেল ঘনমাত্রার পরিমাপ হিসেবে যার কথা বলা হয় এটাই হলো সেটা এটা হলো বায়োমাস বা প্রতি লিটারে সেল ঘনমাত্রা বনাম সময় দুইটি পদ্ধতিতে একটি হলো গতানুগতিক O D পদ্ধতি আর আরেকটি হলো কালচার ফ্লুরোসেন্স পদ্ধতি এরা অনেক ক্ষেত্রে মিলে তবে এরা মিলে না এমন একটি ক্ষেত্র হলো বাবল কলাম কন্ডিশন যদি এটি একটি স্টার্ড রিয়েক্টর হয় তাহলে একদমই কোনো সমস্যা নেই তবে বাবল কলামের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যায় যেটা এই দুইয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তাই বাবল কলামে কালচার ফ্লুরোসেন্সের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার এটা যুক্তিসঙ্গত কারণ বাবল এখানে প্রভাব ফেলবে এরপর এই পেপারের আরেকটি জিনিস আমি উল্লেখ করতে চাই এখানে তোমরা লেখচিত্রটি দেখতে পাচ্ছো এই লেখচিত্রটি হলো কালচার ফ্লুরোসেন্স বনাম সময়ের ফ্লুরোসেন্স একটা মাত্রা পর্যন্ত ছিল যখন অক্সিজেন ব্যবহৃত হয়েছিল যখন অক্সিজেন এবং বাতাস ব্যবহৃত হলো একটু পরে দেখি এখানে কী বলছে এতে কিছু আসে যায় না তোমার কাছে একটি নির্দিষ্ট মাত্রার কালচার ফ্লুরোসেন্স আছে যখন নাইট্রোজেন যোগ করা হলো কয়েক সেকেন্ডের মধ্যে কালচার ফ্লুরোসেন্স বেড়ে গেলো এন্যারোবিক স্ট্যাটাস আরো বেশি অ্যারোবিক স্টেটে কালচার ফ্লুরোসেন্সের তুলনায় কারণ এখানে আরো বেশি NADH তৈরি হবে তাই এটা বেশ পরিষ্কারভাবে নির্দেশ করছে সেলে অ্যারোবিক স্টেট যখন অক্সিজেন পুনরায় দেওয়া হয় বা বাতাস পুনরায় সরবরাহ করা হয় এটা আবার স্বাভাবিক মাত্রায় ফিরে যায় তাহলে সেলের অভ্যন্তরে কী ঘটছে এটা তার একটি সুন্দর নির্দেশক কেবলমাত্র কালচার ফ্লুরোসেন্স পরিমাপের মাধ্যমে তোমরা এই পেপারটি পড়ে দেখতে পারো যদি তোমরা আগ্রহী হয়ে থাকো আমি এই লেকচারের জন্য মনে করি এটা বেশ ভালো এটা কালচার ফ্লুরোসেন্সকে ব্যবহার করেছে এখন আমি আমাদের কাজ সম্পর্কে কিছু কথা বলবো যেটা বেশ অনেকটা সময় আগে করা হয়েছে কিন্তু এটাও এর মতোই এটা হলো ইন্ট্রাসেলুলার মানে নিয়ন্ত্রণ করতে হবে বায়োরিয়েক্টরের সর্বোচ্চ কর্মক্ষমতা পাবার জন্য ইত্যাদি আমরা ইন্ট্রাসেলুলার pH এর কথা বলছি সেলের অভ্যন্তরের pH এখন সেলের অভ্যন্তরের pH কোনো একভাবে সেলের এনার্জি স্ট্যাটাসের সাথে সম্পর্কিত কারণ মিচেলের হাইপোথিসিস নামে হলো সেটা যা ADP থেকে ATP গঠনে শক্তির যোগান দেয় তাহলে এক অর্থে আমরা সেলের এনার্জি স্ট্যাটাসকে ইন্ট্রাসেলুলার pH লেভেলের সাথে সম্পর্কিত করতে পারি কিছু ফ্লুরোসেন্স রঞ্জক রয়েছে যেটা ফ্লুরোসেন্সের মাধ্যমে pH কে নির্দেশ করে সেলের অভ্যন্তরে প্রবেশের মাধ্যমে ইত্যাদি কিন্তু আমরা এদেরকে আসলে ব্যবহার করতে পারি না কারণ এই রঞ্জকগুলো ছড়িয়ে পড়ে BCECF - AM এমন একটি রঞ্জক এটি অবশ্যই কিছুটা বিস্তারিত এটা অনেকের কাছে কৌতুহলোদ্দীপক হতে পারে তাই এ কারণেই আমি এখানে এটি সংক্ষেপে উল্লেখ করছি এই রঞ্জকগুলো ছড়িয়ে পড়তে পারে তাই আমরা 9 অ্যামিনোএক্রিডাইন এবং ইন্ট্রাসেলুলার pH এর পার্থক্যের উপর এখানে এমন আরো অনেক প্রক্রিয়া আছে যেগুলো প্লাজমা মেমব্রেনের যেমন ব্যাকটেরিয়া বা এরকম তাহলে এটাই আমরা ব্যবহার করছিলাম তাহলে আমরা যা করলাম একটি বায়োরিয়েক্টরে অনলাইনে নিরবিচ্ছিন্নভাবে ইন্ট্রাসেলুলার pH পরিমাপের একটি পদ্ধতি আমরা দাঁড়া করালাম এবং এরপর আমরা ইন্ট্রাসেলুলার pH ব্যবহার করলাম সেল বৃদ্ধির কাজে একটি নির্দিষ্ট ইন্ট্রাসেলুলার pH এ যেটি এনার্জি স্ট্যাটাসের একটি নির্দেশক এটা গবেষণা করার পর যে বিভিন্ন ইন্ট্রাসেলুলার pH লেভেল সেলের বিভিন্ন মেটাবলিক কন্ডিশনকে নির্দেশ করে তাই আমরা যা করেছিলাম সেটা হলো আমরা ফ্লুরোসেন্সের মাধ্যমে ইন্ট্রাসেলুলার pH মেপেছিলাম এবং আমরা পেয়েছিলাম যে গ্লুকোজ যোগ করা সাবস্ট্রেট যোগ করা - এসব ইন্ট্রাসেলুলার pH কে পরিবর্তিত করতে পারে তাই গ্লুকোজ যোগ করা হয়েছিল যেন ইন্ট্রাসেলুলার pH কে একটি নির্দিষ্ট উচ্চতর মাত্রায় ধরে রাখা যায় বেস লেভেল হিসেবে তাই আমরা এটা আরো ভালভাবে করতে পেরেছিলাম এবং আমরা এন্যারোবিক প্রোডাক্ট ইয়েল্ডকে কমিয়ে আনতে পেরেছিলাম তাই এই কাজগুলো করা যেতে পারে এখানে দুইটি পেপার আছে ইন্ট্রাসেলুলার pH এর উপর যেগুলো এখানে দেওয়া হয়েছে কিন্তু যদি তোমরা আগ্রহী হও তোমরা 31 এর নিচে এই দুইটি পেপার দেখে নিতে পারো এবং ইন্ট্রাসেলুলার pH সম্পর্কে আরো বেশি জানতে পারো তাহলে আরো সামনে আগানো যাক তাহলে এই কন্ট্রোল একটি নির্দিষ্ট সেট বিন্দুতে ইন্ট্রাসেলুলার pH বজায় রাখতে এন্যারোবিক প্রোডাক্ট উৎপাদন কমাতে তাহলে এটাই হলো কন্ট্রোলের ছক পুরো জিনিসটার তাহলে এখন আমরা সেলের অভ্যন্তরে তাকাবো বিভিন্ন প্রকার জানালা দরজা ইত্যাদির মাধ্যমে যেমনটা তোমরা জানো আমি তোমাদেরকে এরকম একটি উদাহরণ বলবো সেলের অভ্যন্তরে তাকানোর এবং এটি হলো মেটাবলিক ফ্লাক্স এনালাইসিস এর মধ্য দিয়ে বা অন্যান্য পদ্ধতিতে এবং এ কারণে লাইসিন একটি বিশাল প্রোডাক্ট তোমরা জানো প্রতি বছর বিশাল পরিমাণে লাইসিন উৎপাদিত হয় এবং একারণে এটি ব্যবসায়িক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট তাই যদি তুমি লাইসিনের উৎপাদনকে কিছুটা উন্নত করতে চাও তাহলে মুনাফাও বেশি হবে বা মূল্যমানও কমিয়ে আনা যাবে এবং এই সবকিছুই মেটাবলিক ফ্লাক্স এনালাইসিসকে জনপ্রিয় করেছে 90 এর দশকের শুরুর দিকে এবং মেটাবলিক ফ্লাক্স এনালাইসিসের উপর অনেক কাজ হয়েছে গত 20 বছরে বা প্রায় 15 বছরে আমরা এরপর মেটাবলিক ফ্লাক্স এনালাইসিসের মূলনীতির দিকে তাকাবো তাহলে শুরুতে বলা যায় সেলগুলো প্রায় শত শত বিক্রিয়া যেগুলো এর ভেতরেই ঘটে তার মাধ্যমে প্রোডাক্ট তৈরি করে তোমরা ইতিমধ্যে এ সম্পর্কে জানো প্রোডাক্ট ইয়েল্ডকে উন্নত করতে রাসায়নিক বিক্রিয়া বা মেটাবলিক পন্থাকে উদ্দেশ্য করা হয় এবং আমরা এ ধরনের পন্থা সম্পর্কে একটি এনালাইসিসের পদ্ধতি দেখেছি প্রোডাক্ট ইয়েল্ড বৃদ্ধির উদ্দেশ্যে এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা এনালাইসিসের একটি পদ্ধতি দেখবো প্রোডাক্ট ইয়েল্ড বৃদ্ধির উদ্দেশ্যে এবং এই পদ্ধতিটিকে বলে মেটাবলিক ফ্লাক্স এনালাইসিস বা MFA সংক্ষেপে মেটাবলিক ফ্লাক্স এনালাইসিস আসলে কী নিয়ে তা জানতে চলো এটা নিয়েই শুরু করা যাক কালচারের সব সেলকে একটিমাত্র বড় সেল দ্বারা প্রকাশ করি শুরুতে যেমনটি এই উপরের স্লাইডে একগুচ্ছ বিক্রিয়া কিন্তু মেটাবলিক ফ্লাক্স এনালাইসিসের মূলনীতি বুঝতে এগুলো বেশ কার্যকর So হলো সাবস্ট্রেট যা বাইরে অবস্থান করছে যেটা অভ্যন্তরে আসবে এবং S এ রূপান্তরিত হবে সম্ভবত বিক্রিয়া ro এর মাধ্যমে এরপর S রূপান্তরিত হতে পারে A বা B তে এটা A তে রূপান্তরিত হয় r1 হারে r 1 হলো প্রতি একক সময়ে মোল হিসাবে এবং এটি B তে রূপান্তরিত হয় r2 মোল প্রতি একক সময়ে এই হারে B রূপান্তরিত হয় D তে r4 হারে যা বাইরে চলে আসে তাহলে এটাই হলো এখানকার অবস্থা আমরা বলতে পারি যে এটা একটি গুরুত্বপূর্ণ মেটাবলিক পন্থা যা সেলের অভ্যন্তরে ঘটছে এটাই হলো অবস্থা শুধু এটা নোট রেখো যে S A B হলো সেলের অভ্যন্তরে এবং তাই এরা ইন্ট্রাসেলুলার মেটাবোলাইট মেটাবোলাইট এবং এক্ষেত্রে মেটাবোলাইট ফ্লাক্স একটি বহুল ব্যবহৃত শব্দ এখানে ফ্লাক্স কথাটি বেশ ভিন্ন প্রকৌশলবিদ্যার ফ্লাক্স এর থেকে প্রকৌশলবিদ্যার ফ্লাক্স হলো প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে পরিবহণের পরিমাণ পরিবহণের দিকের সাথে লম্ব দিক বরাবর প্রতি একক সময়ে এটাই হলো আমাদের ফ্লাক্স মেটাবলিক ফ্লাক্সের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে প্রতি একক সময়ে মোল বা অন্য কথায় হার ব্যবহৃত হয়েছে পরিমাণগত হার ব্যবহৃত হয়েছে ফ্লাক্স নির্দেশ করতে আমরা এটাই ব্যবহার করে যাবো কারণ এটা বইপত্রে বহুলভাবে স্বীকৃত এটা একটি হার এবং কোনো ফ্লাক্স নয় যেমনটি প্রকৌশলবিদ্যার ক্ষেত্রে হতো এটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে r অর্থাৎ r0 r1 r2 এর প্রচলিত একক হলো মিলিমোল প্রতি গ্রাম সেলে প্রতি একক সময়ে খেয়াল করো যে এটা ভরের হিসেবে নরমালাইজ করা হয়েছে আয়তন হিসেবে নয় বা ভরের সাহায্যে প্রকাশ করা হয়েছে এবং এটাকে আয়তনের হিসাবে নরমালাইজ করা হয় নি এখন এই বৃহৎ আকৃতির সেলকে আমাদের সিস্টেম হিসেবে বিবেচনা করা যাক ইন্টারসেলুলার করা যাক প্রথমত আমি তোমাদেরকে এই জিনিসটি খেয়াল করতে বলবো যে যদি আমরা ইন্টারসেলুলার মেটাবোলাইটের উপর ব্যালান্স লিখি আমরা তাহলে সেলটিকে আমাদের সিস্টেম হিসেবে বিবেচনা করছি এটাই আমাদের সিস্টেম এবং আমরা ব্যালান্স লিখছি সেলের অভ্যন্তরের মেটাবোলাইটস এর উপর তাহলে এখানে S দিয়ে শুরু করা যাক

তাহলে S এর ইনপুট রেট বিয়োগ S এর আউটপুট রেট যোগ S এর জেনারেশন একই ভাবে A যাচ্ছে C তে এটা আমরা এটিকে চিন্তা করবো রিয়েকশন হিসেবে কারণ A হয়ে যাচ্ছে C A এখানে A হিসেবে বের হয়ে আসে নি তাহলে এটিকে চিন্তা করা যেতে পারে ট্রান্সপোর্ট হিসেবে মূলকথা হলো এখানে কোনো কিছু দুইবার হিসাব করা যাবে না তাহলে যদি তুমি দেখো এখানে সেলে S এর কোনো ইনপুট নেই সেলে S এর কোনো আউটপুট নেই এটি অন্য কোথাও চলে যাচ্ছে না অন্যদিকে এখানে নিশ্চিতভাবেই জেনারেশন রেট এবং কনজাম্পশন রেট রয়েছে জেনারেশন রেট হলো r0 কনজাম্পশন রেট হলো দুইটি রিয়েকশনের মাধ্যমে প্রকাশিত অতএব একইভাবে A এবং B এর জন্য A যাচ্ছে A তৈরি হচ্ছে r1 রেটে এটা রূপান্তরিত হচ্ছে r2 রেটে তাহলে জেনারেশন হলো r1 কনজাম্পশন হলো r2 r1 বিয়োগ r2 হলো dA dt একইভাবে B এর জন্য r2 তৈরি হচ্ছে r2 রেটে কনজিউমড হচ্ছে r4 রেটে তাহলে r2 বিয়োগ r4 হলো dB dt এখন এখানে একটি কৌশল রয়েছে আমি সকলের একটু মনোযোগ আকর্ষণ করছি আমরা এখানে সেলের পরিপার্শ্বকে সিস্টেম হিসেবে চিন্তা করছি যখন আমরা এক্সট্রাসেলুলার S0 এখানে সিস্টেম থেকে বের হয়ে আসছে এটাই এখন আমাদের সিস্টেম এটা সিস্টেম থেকে বের হয়ে আসছে তাই এখানে কোনো ইনপুট নেই কিন্তু এখানে একটি আউটপুট আছে এবং তাই ঋণাত্মক r0 এটা এখান থেকেই এসেছে এটা উৎপন্ন হচ্ছে না এটা কনজিউমড হচ্ছে না তাই ঋণাত্মক r0 হচ্ছে dS0 dt অনুরূপভাবে D এর জন্য এটা এখানেই উৎপন্ন হচ্ছে তোমরা জানো শুধু মাত্র জেনারেশন টার্ম আছে এখানে এখানে কোনো ইনপুট নেই কোনো আউটপুট নেই নেই কোনো আমি দুঃখিত আগেরটির ক্ষেত্রে কোনো ইনপুট ছিল না কোনো আউটপুট ছিল না S0 এর জেনারেশন ছিল না রিয়েকশনের মাধ্যমে S0 এর কনজাম্পশন r0 ছিল এটা অন্যপাশে নিয়ে যাচ্ছে এবং তাই এখানে r0 হলো কনজাম্পশন টার্ম আমি এখানে শুধু লিখেছি r0 r1 r2 এই কারণেই এখানে r0 রয়েছে এবং এটাই প্রকৃতপক্ষে কনজাম্পশন টার্ম তাই ঋণাত্মক r0 হলো dS0 dt তোমাকে এই বিষয়গুলো নিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে আমাদের এই সিস্টেমে C হলো এক্সট্রাসেলুলার মেটাবোলাইট এখন এটা আমাদের সিস্টেমের অভ্যন্তরে আছে এটা r3 রেটে এখানে উৎপন্ন হচ্ছে এবং তাই এটা হলো জেনারেশন টার্ম তাহলে এখানে এটা হলো r3 r1 r0 এবং rc এখানে শূণ্য এবং তাই ধনাত্মক rg সমান d C dt অনুরূপভাবে D এর ক্ষেত্রে এটা হলো এখানে এই রিয়েকশনের মাধ্যমে r4 রেটে উৎপন্ন হচ্ছে ইনপুট আউটপুট এবং কনজাম্পশন টার্মগুলো শূণ্য তাই ধনাত্মক r4 সমান d D dt তাই তোমরা এভাবেই আগাতে পারো এটা নিয়ে একবার তোমরা এর সাথে অভ্যস্ত হয়ে গেলে এটা সহজ মনে হবে তবে তোমাদের কিছুটা সতর্ক থাকতে হবে এখানে ভুল করা যাবে না যেমনটি আমি অনিচ্ছাকৃতভাবে করে ফেলেছিলাম মনে মনে সিস্টেমটি সুইচ করার সময় কিছুটা সতর্ক থাকা উচিত তাহলে এখন এটাকে এভাবে লেখার কারণ হলো যে তোমরা কি দেখতে পাচ্ছো যে একটি ম্যাট্রিক্স এখানে বিবর্তিত হচ্ছে এখন আমি এখানে r0 r1 r2 r3 ইত্যাদি লিখেছি তাই সমীকরণের এই সেটটিকে আরো সংক্ষেপে এভাবে লেখা যায় আমাদের প্রথম সমীকরণে আমরা এটাকে এই ক্রমে লিখবো S0 S A B C D আমাদের সমীকরণে তোমরা নিশ্চয়ই জানো কীভাবে আমরা ম্যাটিক্স গুণন করে থাকি এই রাশিটির সাথে গুণন এই রাশি যোগ এই রাশি গুণন এই রাশি যোগ এই রাশি গুণন এই রাশি যোগ এই রাশি গুণন এই রাশি যোগ এই রাশি গুণন এই রাশি সমান হলো এই রাশিটি তাই ঋণাত্মক r0 হলো তোমরা জানো অন্য সব রাশিই শূণ্য প্রথম রাশিটির জন্য ঋণাত্মক r0 হলো d d t of S0 যেটা হলো এটা যা বলছে ঋণাত্মক r0 হলো d d t of S0 আমি তোমাদেরকে আরেকটি জিনিস দেখাবো r0 বিয়োগ r1 বিয়োগ r2 অন্যান্য রাশিগুলো শূণ্য সমান হলো ddt of S যদি তুমি মনে করে দেখো এটাই ছিলো প্রথম সমীকরণটি r0 বিয়োগ r1 বিয়োগ r2 হলো d S d t আরেকটি সমীকরণ এটি শুধু সম্পূর্ণতার জন্য এবং এরপর আমরা এগিয়ে যাবো এই প্রথম রাশিটি শূণ্য r1 r2 হলো শূণ্য r1 বিয়োগ r3 হলো ddt of A r1 বিয়োগ r3 হলো ddt of A ম্যাট্রিক্সের মাধ্যমে এভাবেই জিনিসগুলোকে প্রকাশ করা হয় অতএব এই ম্যাট্রিক্সটি সমীকরণের সেটটিকে প্রকাশ করছে যা আমরা সেলে এক্সট্রাসেলুলার এবং ইনট্রাসেলুলার বিভিন্ন প্রকার মেটাবোলাইটের উপর ম্যাটেরিয়াল ব্যালান্স করে পেয়েছিলাম সমীকরণের সংখ্যা সমান হলো মেটাবোলাইটের সংখ্যা যেমনটি আমরা দেখেছি এবং এটা সমান হলো এখানে ম্যাট্রিক্সে সারির সংখ্যা এখানে আমাদের আছে 1 2 3 4 5 6 এবং আমাদের আছে 6 টি মেটাবোলাইট S0 S A B C D তাহলে 6 এবং তাহলে এটা সমান হলো সারির সংখ্যা এবং রেটের সংখ্যা সমান হবে কলাম সংখ্যার এখানে 5 টি রেট রয়েছে এবং 5 টি কলাম রয়েছে r0 r1 r2 r3 r4 এবং এখানে 5টি কলাম রয়েছে এই ম্যাট্রিক্সে তাহলে এটাকেই বলা হয় স্টয়কিওমেট্রিক ম্যাট্রিক্স S স্টয়কিওমেট্রিক ম্যাট্রিক্স গুণন রেট ভেক্টর d dt যাকে স্টেট ভ্যারিয়েবল ম্যাট্রিক্স x বলা হয়ে থাকে

তাহলে এটি হলো সমীকরণের সম্পূর্ণ সেটের একটি সংক্ষিপ্ত উপস্থাপন এবং এ ধরনের উপস্থাপনা বেশ সহজ হয়ে যায় যদি তোমার কাছে 100 টি বা 1000 টির মতো সমীকরণ থাকে তাহলে অবশ্যই প্রথমে এটিকে কম্পিউটার প্রোগ্রামে কাজ করতে পারবে যদি তোমরা এটিকে এই অবস্থায় দেখো তাহলে এই কারণেই আমরা এটিকে এই রূপে নিয়ে এসেছি রিয়েকশন রেট ভেক্টর এবং x হচ্ছে স্টেট ভেক্টর স্টেট ভ্যারিয়বলের ভেক্টর অন্য কথায় মেটাবোলাইটগুলোই হলো স্টেট ভ্যারিয়েবল এখন এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা

যদি আমরা গ্রোথ সম্পর্কিত প্রক্রিয়ার ব্যাপারে আগ্রহী হই যেমনটি এক্ষেত্রে ঘটেছে তাহলে গ্রোথ এবং প্রোডাক্ট তৈরি একটি বায়োরিয়েক্টরের ক্ষেত্রে অবশ্যই আমরা এগুলো নিয়েই কাজ করছি অবশ্যই আমরা এ ধরনের প্রক্রিয়ার ব্যাপারেই আগ্রহী এবং এ ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবেই সময়ের সাথে ইন্ট্রাসেলুলার মেটাবোলাইটের তারতম্যকে শূণ্য ধরে নিতে পারি বা এই প্রক্রিয়াটি স্টেডি স্টেটে আছে বলে ধরে নিতে পারি যদি তুমি এটা করো তাহলে ইন্ট্রাসেলুলার মেটাবোলাইটগুলো হলো A B C এদেরকে সরাসরি শূণ্য ধরা যাবে অন্যান্য রেটগুলো হলো এক্সট্রাসেলুলার মেটাবোলাইট এরা এভাবেই থাকুক যদি ব্যাপারটা এরকম হয় তাহলে আমরা ম্যাট্রিক্সটিকে ভাগ করে নিতে পারি এক্সট্রাসেলুলার এবং ইন্ট্রাসেলুলার সংক্রান্ত ম্যাট্রিক্সে কারণ ইন্ট্রাসেলুলার মেটাবোলাইটগুলো ইন্ট্রাসেলুলার মেটাবোলাইট সংক্রান্ত ম্যাট্রিক্সগুলো শূণ্য হয়ে যাবে আমি এখানে শুধু r0 r 3 এবং r 4 কে নিয়েছি এবং স্টয়কিওমেট্রিক ম্যাট্রিক্সকে এই অংশ থেকে লিখেছি যেটা এর সাথে সংশ্লিষ্ট d dt of S0 C এবং D পাবার জন্য এবং এটা হলো এক্সট্রাসেলুলার অংশের জন্য ইন্ট্রাসেলুলার অংশ এক্সট্রাসেলুলার অংশটি হলো এটা মাইনাস 1 0 0 0 1 0 এবং 0 0 1 r0 r3 r4 এর সাথে সংশ্লিষ্ট এবং এরা এই পাশে d dt of S0 C এবং D এর সাথে সম্পর্কিত যেখানে ইন্ট্রাসেলুলার যেটি A B C এর সংশ্লিষ্ট এরা প্রকৃতপক্ষে এখানে শূণ্য হবে এদেরকে এক্ষেত্রে তুলে নেওয়া যাবে ম্যাট্রিক্সের A B C অংশ থেকে স্টয়কিওমেট্রিক ম্যাট্রিক্সের এই নির্দিষ্ট অংশ থেকে তাহলে আমরা এটাকে একটি মেট্রিক্স হিসেবে উপস্থাপন করলাম যেটি প্রকাশ করছে এক্সট্রাসেলুলার মেটাবোলাইটকে এবং একটি ম্যাট্রিক্স যেটি প্রকাশ করছে ইন্ট্রাসেলুলার মেটাবোলাইটকে তোমরা এটি নিয়ে আরো বিস্তারিতভাবে দেখতে পারো নিজে নিজে সময় নিয়ে ব্যাপারটি বুঝে নিতে পারো তাহলে এখন সামনে আগানো যাক তাহলে মেটাবোলাইট ফ্লাক্স এনালাইসিস এটা অনেকটা এরকম মেটাবোলাইট ফ্লাক্স এনালাইসিস দিয়ে কী কী করা যাবে এই স্টয়কিওমেট্রিক ম্যাট্রিক্স আমাদেরকে বিভিন্ন রেট দিচ্ছে এই স্টয়কিওমেট্রিক ম্যাট্রিক্স দুঃখিত এই উপস্থাপনাটি আমাদেরকে দিচ্ছে স্টয়কিওমেট্রিক ম্যাট্রিক্স বিভিন্ন রেট এবং একিউমুলেশন রেট তাহলে আমরা দেখি কী কী করা যেতে পারে বা এই উপস্থাপনার দ্বারা কী কী প্রচলিত জিনিস করা যায় যেগুলো বায়োরিয়েক্টরের দৃষ্টিকোণ থেকে সহায়ক হতে পারে তাহলে এক্সট্রাসেলুলার মেটাবোলাইট রেট থেকে ইন্ট্রাসেলুলার মেটাবোলাইট ফ্লাক্সের একটি মান অনুমান করা এক্সট্রাসেলুলার মেটাবোলাইটকে কিছু পদ্ধতি অবলম্বন করে পরিমাপ করা যায় যেগুলো নিয়ে আমরা আগের মডিউলে কথা বলেছিলাম মডিউল 3 এ তাহলে এদেরকে পরিমাপের মাধ্যমে আমরা ইন্ট্রাসেলুলার মেটাবোলাইট ফ্লাক্সের একটি মান অনুমান করতে পারি যে রেটে সেলের অভ্যন্তরে ব্যাপারগুলো ঘটছে ব্রাঞ্চ পয়েন্ট কন্ট্রোল সংগ্রহের সামগ্রিক উপস্থাপনা ফ্লুক্সোম হলো একটি সেলের সকল ফ্লাক্সের একটি সামগ্রিক উপস্থাপনা ইত্যাদি ইত্যাদি তোমরা এই কর্মপন্থা অবলম্বন করে এনালাইসিস করতে পারো আমরা শুধুমাত্র প্রথম দুইটির দিকে তাকাবো মেটাবোলাইট ফ্লাক্স এনালাইসিস দ্বারা কী কী করা যেতে পারে তার একটি উদাহরণ হিসেবে তাহলে প্রথম জিনিসটির দিকে তাকানো যাক এক্সট্রাসেলুলার মেটাবোলাইট রেট থেকে ইন্ট্রাসেলুলার মেটাবোলাইট ফ্লাক্সের মান অনুমান করা এটা একই ছবি যেটা আমরা আগে দেখেছিলাম S0 হয়ে যাচ্ছে S যেটা পরবর্তীতে হয়ে যাবে A এবং B A যাচ্ছে C তে এবং B যাচ্ছে D তে S0 C এবং D হলো এক্সট্রাসেলুলার মেটাবোলাইট S A এবং B হলো ইন্ট্রাসেলুলার মেটাবোলাইট তাহলে আমরা S0 C এবং D পরিমাপ করবো এবং এরপর এ সংক্রান্ত রেটগুলো বের করবো আমরা এটা কীভাবে করতে পারি আমরা জানি যে এই যে এক্সট্রাসেলুলার এক্সট্রাসেলুলার মেটাবোলাইটের সাথে সংশ্লিষ্ট ফর্মুলেশন হলো এটা এটা আমরা আগেই দেখেছি রেটগুলো খেয়াল করো যেগুলো এক্সট্রাসেলুলার মেটাবোলাইটের সাথে সংশ্লিষ্ট এটা হলো S0 C এবং D এর ddt এক্সট্রাসেলুলার মেটাবোলাইটের সাথে সংশ্লিষ্ট সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে লেখা হয়েছে এবং এটা হলো ইন্ট্রাসেলুলার যদি S0 C এবং D পরিমাপ করা যায় তোমরা এটি হিসাব করতে পারবে যুক্তিসঙ্গতভাবে কাছাকাছি সময় ব্যবধানে তুমি বিন্দুগুলো নেবে এরপর তুমি প্রকৃতপক্ষে এক্সট্রাসেলুলার জায়গায় S0 C এবং D এর তারতম্যের রেট পেতে পারবে এটা জানার পর S0 C এবং D এর রেট জানার পর আমরা বলতে পারি যে আমাদের উদ্দেশ্য হলো r1 এবং r2 এর একটি মান অনুমান করা এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমরা এখানে বলেছিলাম এক্সট্রাসেলুলার মেটাবোলাইট রেট থেকে ইন্ট্রাসেলুলার মেটাবোলাইট ফ্লাক্স বা রেট অনুমান করা r0 সাবস্ট্রেট আপটেক ধারণাটি জানো ডিগ্রি অফ ফ্রিডম ডিগ্রি অফ ফ্রিডম হলো স্বাধীন ভ্যারিয়েবলের সংখ্যা এই সমীকরণের সেটকে সমাধান করতে যে ভ্যারিয়েবলগুলো জানা থাকতে হবে আমাদের এখানে 3টি সমীকরণ আছে 5টি অজানা রাশি আছে তাহলে 5 বিয়োগ 3 হলো 2 তাহলে r1 এবং r2 নির্ণয়ের জন্য আমাদের এই 3টি এক্সট্রাসেলুলার ফ্লাক্সের মধ্যে 2টি জানা থাকতে হবে ধরা যাক এই দুইটি হলো r3 এবং r4 যেগুলো জানা আছে যেগুলো জানা যায় C এবং D এর পরিমাপের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে কাছাকাছি সময় ব্যবধানে আমরা C এবং D এর ঘনমাত্রার পরিমাপটি নিই এবং আমাদের কাছে এই ঘনমাত্রাগুলো আছে আমাদের কাছে এই রেটগুলো আছে C2 এর ডেরিভেটিভ বিয়োগ C1 ভাগ t1 বিয়োগ t2 ইত্যাদি তাহলে এটা হলো এই ম্যাট্রিক্সটি এই ইন্ট্রাসেলুলার মেট্রিক্সটিকে আমরা শূণ্য ধরে নিয়েছি যেটা আমরা এখানে উপস্থাপন করেছি এটাকে উপস্থাপন করা যায় এই অংশটি দ্বারা যেটি শুধুমাত্র r0 r1 r2 এর সাথে সংশ্লিষ্ট এবং এই অংশটি যেটি r3 r4 এর সাথে সংশ্লিষ্ট এটা সঙ্গত কারণেই আগের মতোই থাকবে তোমরা এটি যাচাই করে দেখতে পারো তাহলে 1 1 1 0 1 0 0 0 1 এরা r0 r1 r2 এর সাথে সংশ্লিষ্ট তাহলে আমরা এটাকে আলাদাভাবে লিখতে পারি এবং 0 0 1 0 0 1 এরা r3 এবং r4 এর সাথে সংশ্লিষ্ট এবং তাই আমরা এটাকে আলাদাভাবে 0 0 0 হিসেবে লিখেছি এখন আমরা যদি এই ম্যাট্রিক্স সমীকরণটিকে ট্রান্সপোজ কিছুটা জানতে হবে এটা ভালভাবে বুঝতে তাহলে এই লেকচারে এই প্রাথমিক নীতিগুলো বুঝতে কিছুটা কঠিন লাগতে পারে তাহলে যদি তুমি এটি অনুসরণ করো তাহলে সেটা ঠিক আছে অন্যথায় তোমাকে এটি বিশ্বাস করে নিতে হবে এবং ম্যাট্রিক্স এলজেব্রা যাচাই করে দেখতে হবে এবং এরপর জিনিসগুলো আরো ভাল বুঝতে হবে তাহলে যদি আমরা এই ম্যাট্রিক্সগুলোর বামে এটার ইনভার্স দিয়ে গুণ করি তাহলে এটা চলে যাবে এবং বাম পাশে গুণ করি একই ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা এই রাশিটি থেকে যাবে এবং যাই হোক এটা শূণ্য হবে তাহলে এটা চলে যাবে তাই আমরা সমীকরণটি ট্রান্সপোজ করেছি এবং অতএব সব 1 গুলো হয়ে যাবে 1 এই শূণ্যগুলো একই রয়ে যাবে তাহলে এটা সমান এটা এটিই হলো আমাদের প্রথম ধাপ এবং এরপর এটিকে বামপাশে এই ম্যাট্রিক্সটি দ্বারা গুণ করেছি দুঃখিত এই ম্যাট্রিক্সটি দ্বারা যেটি হলো এই ম্যাট্রিক্সটির ইনভার্স যেটা হলো এটা তাহলে I ইনভার্স হলো একক ম্যাট্রিক্স আমরা এটিকে উপস্থাপন করতে যাচ্ছি না এই ম্যাট্রিক্স গুণন এটা গুণন r3 r4 আমাদেরকে সরাসরি r0 r1 এবং r2 অথবা r3 r4 আমরা এখানে r0 r1 এবং r2 পরিমাপ করতে আগ্রহী না r3 r4 হলো সেগুলো যা এখানে পরিমাপ করা হয় হিসাব করা হয় C এবং D এর পরিমাপ থেকে এর মাধ্যমে আমরা পেতে পারি r0 r1 এবং r2 তাহলে r0 r1 এবং r2 যদি তুমি এই জিনিসটি করে দেখতে চাও এটা চলে আসবে এটাকে বামে গুণন করলে এই ম্যাট্রিক্সটি পেয়ে যাবে যদি তুমি গুণ করো ইত্যাদি ইত্যাদি r3 যোগ r4 r3 এবং r4 অতএব r0 সমান হলো r3 যোগ r4 r1 সমান r3 r2 সমান r4 তাহলে শুধু এই ধরনের সংযোজন বিয়োজনগুলো করে আমরা সরাসরি ইন্ট্রাসেলুলার রেট পেয়ে যাচ্ছি এক্সট্রাসেলুলার রেটের উপর নির্ভর করে যেগুলো পরিমাপ করা যায় এটা বেশ কার্যকর এখন তাকানো যাক নোডাল রিজিডিটি এর মাধ্যমে দেখো মেটাবোলিক ফ্লাক্স এনালাইসিস তোমাকে পথ প্রর্দশন করে এর উপর ভিত্তি করে তোমাকে এই অর্গানিজমগুলো জেনেটিক্যালি মডিফাই করতে হবে এবং তখন এই ক্ষেত্রে এটা 3 গুণের বেশি উৎপাদন করে তাহলে কিছুটা বিস্তারিত বর্ণনা এটা হলো প্রাথমিক পাথওয়ে লাইসিন প্রোডাকশনের ক্ষেত্রে আমরা যেটি নিয়ে আগ্রহী হয়ে থাকবো এটা গ্লাইকোলাইসিস বৃত্ত তাহলে এবার একটি নোড করে কোনো একটি প্রয়োজনীয় ব্রাঞ্চের ভেতর দিয়ে ফ্লাক্স বাড়িয়ে নেওয়ার সুযোগ করে দেয় ধরা যাক আমরা চাই যে ফ্লাক্স এখানে l লাইসিনে যাক এবং এটা এমন একটি জায়গা যেখানে সুযোগ রয়েছে আরো বেশি ফ্লাক্স এখানে নিয়ে আসার বিশেষ পদ্ধতির মাধ্যমে এখানকার ফ্লাক্সের তুলনায় এখানে এটাই l লাইসিনের প্রোডাকশন বৃদ্ধি করবে এই কারণেই আমরা এই নোড ব্রাঞ্চ পয়েন্টগুলোর দিকে দৃষ্টিপাত করছি তাহলে বইয়ের ভাষায় বললে যদি M মেটাবোলাইট 3টি বিক্রিয়ার মধ্য দিয়ে যায় J1 J2 এবং J3 রেটে অথবা J1 J2 এবং J3 ফ্লাক্সে এই পরিভাষায় যদি বলি এটা তোমাকে দিচ্ছে X Y এবং Z এবং ধরা যাক Y হলো এখানে আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট J2 কে J1 এবং J3 অপেক্ষা তুলনামূলকভাবে অধিক বাড়াতে হবে তাহলে স্প্লিট রেশিও যেমনটি এটাকে বলা হয় এটা হলো প্রয়োজনীয় ব্রাঞ্চের মধ্য দিয়ে ফ্লাক্স ভাগ সকল ব্রাঞ্চের মধ্য দিয়ে ফ্লাক্সের যোগফল এটা হলো স্প্লিট রেশিও এটাকে লেখা যেতে পারে J2 ভাগ সকল J এক্ষেত্রে J1 J2 J3 এদের যোগফল এভাবে তাহলে J2 ভাগ J1 যোগ J2 যোগ J3 এটাই হলো স্প্লিট রেশিও

অতএব যদি তুমি এটা বন্ধ করে দাও এটাও বন্ধ হয়ে যাবে তাহলে এই 3টি ব্রাঞ্চ পয়েন্ট দেখানো হয়েছে G 6 P P E P পাইরুভেট এই 3টি নোড পরীক্ষণ এবং ফ্লাক্স এনালাইসিসের মাধ্যমে এটি পাওয়া গিয়েছিল যে এই 2 টি নোড G 6 P পাইরুভেট এরা ফ্লেক্সিবল অন্যান্য ব্রাঞ্চ বন্ধ করে দিয়ে এই ফ্লাক্সকে ইচ্ছামতো ব্রাঞ্চের মধ্য দিয়ে ঘুরিয়ে আনা সম্ভব যেখানে কিনা P E P হলো রিজিড এবং অধিক লাইসিন উৎপাদনের জন্য এই রিজিডিটিকে থেকে প্রাপ্ত P E P কার্বোজাইলেজ সহায়ক হতে পারে রিজিডিটি ভাঙ্গতে সহায়ক হতে পারে তাই এই পদ্ধতিটি অবলম্বন করা হয়েছিল সিউডোনোমাস P E P কার্বোজাইলেজের মাধ্যমে Corynebacterium glutamicum ক্ষেত্রে এবং এটা এই নোডের রিজিডিটি কমাতে সাহায্য করেছে এবং এভাবে লাইসিনের উৎপাদন প্রায় 3 গুণ বাড়িয়েছে তাহলে শেষ অংশে আমরা প্রকৃতপক্ষে অন্য কোনো একটি অর্গানিজম থেকে জিনটি নিয়েছি এটাকে পোষক অর্গানিজমে প্রকাশ করেছি এটাই হলো রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি যেটার কথা আমি বলছিলাম এবং সেলকে মডিফাই করে উৎপাদন বাড়ানোর একটি উপায় আছে তাহলে আমি তোমাদেরকে একটি উদাহরণ দেখিয়েছি যেখানে দুইটি প্রধান ক্ষেত্র একটি সেলকে বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করছে এবং এরপর সেলকে মডিফাই করছে এদেরকে দেখানো হয়েছে l লাইসিনের ক্ষেত্রে প্রোডাক্ট ইয়েল্ড বৃদ্ধি করতে Refer Slide Time 5054 এবং rDNA বহুলভাবে ইনসুলিন উৎপাদনে ব্যবহৃত হয় একটি ব্যাকটেরিয়াম সরাসরি পরিবর্তন করতে পেরেছিলাম rDNA প্রযুক্তির মাধ্যমে এবং উৎপাদনক্ষমতা বাড়াতে পেরেছিলাম উদাহরণস্বরূপ l লাইসিনকে 3 গুণ বাড়িয়েছিলাম এবং এরপর আমরা বলেছিলাম যে তোমরা প্রকৃতপক্ষে সেলটিকেই পরিবর্তন করে ফেলতে পারো দুই ধরনের সেলকে একসাথে করে মনোক্লোনাল এন্টিবডি উৎপাদন করার জন্য বা অন্যান্য যেকোনো প্রয়োজনীয় প্রোডাক্টের জন্য এর মধ্য দিয়ে আমরা মডিউল 5 শেষ করছি পরের লেকচারে আমি সংক্ষেপে সারকথাগুলো বলবো এই কোর্সে আমরা কী কী করেছি পরবর্তী লেকচারে দেখা হচ্ছে